সুতরাং পরবর্তীতে আমরা রিফ্লেকটেড ইমপিডেন্স দেখবো পারস্পরিকভাবে জোড়া কুণ্ডলী পর্যন্ত এবং তার পরে একটি গাণিতিক সমস্যা দেখবো এখানে দুটি কয়েল দেওয়া আছে যেখানে ডট সূত্র দেওয়া আছে ও তাদের মিউচুয়াল ইনডাকটেন্স হলো M এবং এটা হলো একটি লোড ইমপিডেন্স যেটা হলো ZL এটা হলো প্রাথমিক কয়েল ও এটা হলো সেকেন্ডারি কয়েল এখানে রোধ হলো R1 এখানে R2 এখানে ইনডাকটেন্স L1 তারমানে রিঅ্যাকটেন্স হলো j L1 এখানে এটা j L2 এবং মিউচুয়াল ইনডাকটেন্স হলো এটা ভোল্টেজ উৎস এটা একটি ক্লোসড সার্কিট এবং এখানে কারেন্ট হলো i1 ও i2 সুতরাং এক্ষেত্রে যদি দেখা যায় যখন এই কয়েলে i1 কারেন্ট প্রবেশ করছে ডট দিয়ে তো কারেন্ট এইভাবে প্রবাহিত হচ্ছে তো এখানে কারেন্ট ডট দিয়ে প্রবেশ করছে কিন্তু এক্ষেত্রে i2 কারেন্ট আসলে ডট দিয়ে বেরিয়ে আসছে তো এটাকে আমাদের আগে দেখতে হবে তো তারমানে চিহ্ন হবে যে মিউচুয়াল প্রয়োজন নেই মিউচুয়াল ইন্ডাকট্যান্স ভোল্টেজ জেনারেটর যে চিহ্ন পজিটিভ হবে কারণ এখানে কারেন্ট এখানে প্রবেশ করছে তাই ছেড়ে যাচ্ছে তার উপর ভিত্তি করে তো এটা ZL ইমপিডেন্স যেটা প্রদত্ত আছে তার উপর ভিত্তি করে যদি লেখা হয় KVL প্রয়োগ করে তো এটা হবে V R1 j L1 i1 j M i2 আমি বলেছি চিহ্ন হবে - কারণ এখানে কারেন্ট প্রবেশ করছে এবং এটা এখানে ধরা হয়েছে বেরিয়ে আসছে এটা হলো সমীকরণ 14 মনে করা যাক এই লুপে যেখানে কোনো ভোল্টেজ উৎস নেই তো 0 R2 j L2 ZL কারণ এখানে লোড ইমপিডেন্স ZL আছে i2 j M i1 এটা হলো মিউচুয়াল ক্যাপলিং এর জন্য এটা হলো সমীকরণ 15 এখন সমাধান করলে তার মানে এখান থেকে i2 এই সমীকরণ থেকে পাচ্ছে 15 j M i1 R2 j j L2 ZL এটা হলো সমীকরণ 16 তো সমীকরণ 14 ও R15থেকে আমরা পাবো V R1 দয়াকরে সমাধান করো আমি এখানে সময় বাঁচানোর জন্য সরাসরি লিখেছি দয়াকরে নির্ণয় করো v i1 আমরা পাবো R1 j L1 এটা হবে 2 M2 R2 j L2 ZL এটা হবে যখন মিউচুয়াল ছিল না তো এটা কয়েলের ইমপিডেন্স L1 R1 j L1 সুতরাং এটিকে আমরা আসলে Vi1 বলি এই মোটকে আমরা ইনপুট ইম্পিডেন্স বলি সুতরাং এটি ইনপুট ইম্পিডেন্স এবং এটি মিউচুয়াল ইনডাকটেন্স ছাড়াই কয়েল 1 এর ইম্পিডেন্স এখন Z V i1 R1 j L1 যখন মিউচুয়াল ক্যাপলিং থাকবে না তখন M0 তো এই পদটি এখানে থাকবে না এটি শুধুমাত্র সেখানেই হবে যাকে কয়েল 1 এর ইমপিডেন্স বলা হয় কিন্তু সেই কারণেই এই শব্দটি যোগ করা হয় মিউচুয়াল ইন্ডাকট্যান্সকে সুতরাং এটি আসলে কয়েলের রিফ্লেকটেড ইমপিডেন্স যেখানে সার্কিটের 2 M2 এটা এটা হলো সমীকরণ 18 এটি একটি সহজ জিনিস শুধুমাত্র এই একটি সমাধান এবং খুঁজে বের করা আমি চূড়ান্ত এক্সপ্রেশন লিখেছি এখন পরবর্তী জিনিস হলো ইনডিউসড EMF যেটা খুব সহজ জিনিস মনে করো ফ্লাক্স হলো সাইনোসইডাল তো সময়ের সঙ্গে পরিবর্তনশীল ∅ ∅ max sin t তো V N d ∅ d t যদি এটার ডেরিভেটিভ নেওয়া যায় আমরা পাবো N ∅ max cos t ও 2 f তো v 2 f N ∅ max cos t এবং এটা হলো সর্বোচ্চ ভোল্টেজ তো এটাকে 1 √ 2 দিয়ে ভাগ করলে এটা হবে 2 f N ∅ max √ 2 তো এটা এখন হবে √ 2 f N ∅ max এটা হলো 444 f N ∅ max এটা হলো RMS ভোল্টেজ যেটা একটি সহজ জিনিস শুধু এটার জন্য আমি লিখেছি ফ্লাক্স ∅ ∅ max sin t তখন কিভাবে ভোল্টেজ আহিত হবে ও আমরা জানি v N d ∅ d t কয়েলে N হলো পাক সংখ্যা এবং ∅ যুক্ত হওয়া ফ্লাক্স সুতরাং এটা হলো ভোল্টেজের RMS মান 444 f N ∅ max কারণ এই টার্মটি √ 2 তো এটা হবে 2 √ 2 যেটা হবে √ 2 পরেরটি গাণিতিক উদাহরণ নেবো গাণিতিক উদাহরণ সহজ শুধুমাত্র গণনাটি সঠিক হতে হবে উদাহরণস্বরূপ এই উদাহরণটি নেওয়া হলো একটু অপেক্ষা করো আমাকে একটু জুম কমাতে দাও তো এটা হলো প্রশ্ন সুতরাং সেই ক্ষেত্রে প্রথমে অঙ্কটি দেখতে হবে এটি আসলে যা দেওয়া হয়েছে যা এটিকে বলে এটিকে কয়েল হল এই উপাদানটির এই অংশে এটির নিজস্ব এবং পাক সংখ্যা N 1 হলো 500 ও এখানেও পাক সংখ্যা N 2 1000 এবং গড় পথ বিবেচনা করতে হবে সব সময় এই উপাদানটির জন্য ইনপুট দেওয়া হয়েছে 1600 যেটা প্রদত্ত ও নির্ণয় করতে হবে L1 L2 √ M21 প্রতিটা কয়েল 1 অ্যাম্পিয়ার কারেন্ট উৎস দিয়ে যুক্ত যেটা শুধুমাত্র এটার জন্য বিবেচনা করা যাবে এবং গড় কিভাবে নির্ণয় করা যাবে মাত্রা এখানে থেকে এখানে এই উচ্চতা দেওয়া হয়েছে এটি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত 4 সেন্টিমিটার দেওয়া হয়েছে এটি 6 সেন্টিমিটার এবং এখানে প্রস্থ 1 সেন্টিমিটার সুতরাং আমরা মীন পাথ নেবো সুতরাং এটি আসলে 05 সেন্টিমিটার এই দিকটিও 05 সেন্টিমিটার এটিও এটি এখানে থেকে এখানে 3 সেন্টিমিটার এখানে থেকে এখানে এটি 6 সেন্টিমিটার এটি দেওয়া হয়েছে এবং সাইড আসলে কি কল সাইড প্রতিটি 3 3 সেন্টিমিটার সুতরাং এবং এই 3 নয় 3 2 সেন্টিমিটার প্রতিটি এটি 2 সেন্টিমিটার এটি 2 সেন্টিমিটার সুতরাং গড় পথটি এই দিকে হবে এটি এখান থেকে এখানে হবে এটি 1 সেন্টিমিটার সাবধানে দেখুন সবকিছু চিহ্নিত করা আছে এবং এখানেও এটি 2 সেন্টিমিটার তাই এই গড় পথ নিতে হবে সুতরাং এখান থেকে এখানে এই ব্যবধানটি 1 সেন্টিমিটার এবং এখানেও 1 সেন্টিমিটার সুতরাং আমাদের খুঁজে বের করতে হবে যে তিনটি ভিন্ন পথের তিনটি ভিন্ন পথ এবং এটি এখান থেকে এসেছে একটি এখান থেকে এখানে আরেকটি এখানে এই অংশ এবং আরেকটি এই অংশ সুতরাং তিনটি রাস্তা আছে এবং উভয় কয়েলই 1 অ্যাম্পিয়ার কারেন্ট দ্বারা এক্সাইটেড হয় প্রথমে আমরা বিবেচনা করি শুধুমাত্র i1 1 অ্যাম্পিয়ার এটি সম্পর্কে ভুলে যাবো এখানে পাক সংখ্যা 500 এবং এখানে পাক সংখ্যা 1000 একক ভাবে দেখতে হবে জিনিসগুলি এবং এখানে এটির প্রস্থ হল 1 সেন্টিমিটার সুতরাং এই কারণেই এখান থেকে এখান পর্যন্ত গড় পথটি 05 সেন্টিমিটার চিহ্নিত করা হয়েছে সুতরাং সবকিছু চিহ্নিত করা হয়েছে আমাকে এটি পরিষ্কার করতে দিন যদি ডায়াগ্রামটি দেখুন সবকিছুই চিহ্নিত করা হয়েছে শুধু সাবধানে দেখুন কিভাবে আমরা এটি করেছি তাই খুঁজে বের করতে হবে সুতরাং খুঁজে বের করতে হবে এই চিত্র 18 L1 L2 M12 M21 প্রতিটি কয়েল 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে উত্তেজিত হয়েছে প্রথমে দেখবে যে কয়েল 1 যেটা 1 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে এক্সাইটেড হয়েছে এখন আমরা জানি রিঅ্যাকটেন্স হলো L A mu যেটা হলো L A µ0 µr AT এখানে µr হলো 1600 এই উপাদানের জন্য ও আমরা জানি ∅ F m R ঠিক যেমন V R অনুরূপভাবে আমি নির্ণয় করবো ∅ F m R wb এখন এখানে তিনটি রাস্তা আছে সুতরাং L1 যদি দেখতে এটি আসলে গড় পথ এটি আসলে 6 এটি 6 এবং এই দিকটি 1 এবং এই দিকটি 1 এই একইভাবে এই দিকে এবং এই দিক অভিন্ন এই দিক এবং এই দিকটি অভিন্ন এবং এই দিকটি 4 1 এবং 4 এখান থেকে এখানে হবে এটি 1 এখানে 1 পাওয়া যাবে এই দিকে এটা আছে 4 এটা এখানে থেকে এখানে এটা 6 এবং এখানে এটা 1 এখানে এটা 1 তো 6 2 R2 যদি এদিকের L1 6 1 05 2 এটা আসলে 6 এই দিকটি হলো 1 এই দিকে আসলে এটা 05 এই তফাৎ আসলে 05 সুতরাং অন্য দিকেও এটা হলো 6 1 05 2 এটা 1 নয় এটা এখানে 05 মীন পাথ এটা দেখলে দেখা যাবে এটা আসলে 2 4 2 যেখানে এই দিকে এই দিকের এই দিকটা 4 আর এই দিকটা যার জন্য এই দিকটা বলে এটা 1 আর এটাও 1 তাই 4 2 তাই এই দিকটা আসলে 4 2 সুতরাং এটি আসলে 4 2 21 সেন্টিমিটার যা 021 মিটার একইভাবে যদি L2 এর জন্য আসে তবে এটি 3 1 প্রাইম 5 2 4 2 দেওয়া হয়েছে অর্থাৎ এখানে এটি 3 এই দিকটি হল 1 দেখুন যে আমি প্লেন 3 1 এর পরিবর্তে মার্কিংপয়েন্টার করছি এই দিকটি 05 সুতরাং 3 1 05 এই দিকটিও 3 1 05 2 তারপর 4 এই দিকটি 1 কারণ এখানে এটি 1 চিহ্নত আছে সুতরাং এই দিকটি 1 এই দিকটি 1 মানে আমি বলতে চাইছি এটি 1 লেখা আছে সুতরাং এখানেও একই এখানেও এটিকে L1 সেন্টিমিটার বলে সুতরাং এই দিকটিও 1 সেন্টিমিটার তাই 4 1 1 তাই অভিন্ন এটি অভিন্ন সুতরাং এখানে এটি L2 তারপর এটি 15 সেন্টিমিটার 015 মিটার এখন L 3 হল মিডিল সেন্টার লিম্ব L 3 হল 4 2 এই দিকটি 1 এই দিকটি 1 এটি হল উচ্চতা এবং এই R1 এই R1 R2 R3 R1 এখানে R2 এখানে এই তিনটি ভিন্ন অংশের রিল্যাকটেন্স সুতরাং এখন L 3 মাত্র 4 2 6 সেন্টিমিটার 006 মিটার এবং A বাহু 2 সেন্টিমিটার প্রতিটি তাই 2 t 4 2 2 4 সেন্টিমিটার স্কয়ার যা 4 10 4 স্কয়ার মিটার অতএব পাথ 1 R1 L1 Aµ0µrµr এর জন্য রিল্যাকটেন্স দেওয়া হয় এবং A ও জানা আছে সুতরাং বিকল্পটি কি পাবে এটি R1 এর মান 26000 নয় 26000 এটি যাকে বলা হয় L2611135785 অ্যাম্পিয়ার টার্ণ প্রতি ওয়েবার একইভাবে R2 এর জন্য যদি পাথ 2 এর জন্য রিঅ্যাকটেন্স গণনা করা হয় এটি পথ 1 এর জন্য তার মানে এই পথ যে এই পথ 1 এর রিঅ্যাকটেন্স এই পথের জন্য এটি এইভাবে চিহ্নিত করা হয়েছে এটা হল এই পথের জন্য এইটা হচ্ছে এর রিঅ্যাক্ট্যান্স হচ্ছে এটা আরেকটা রিঅ্যাক্ট্যান্স এটা আরেকটা রিল্যাকটেন্স এটা হল R1 এর জন্য এটা R2 আর এটা হল R3 3টি ভিন্ন পাথ কেন্দ্রীয়ভাবে এবং অন্য দুই দিকে সুতরাং এখানে একইভাবে R2 গণনা করলে পাওয়া যাবে L2Aµ0µr এর জন্য সবগুলি কম্পিউটারের বিকল্প হিসাবে প্রতি ওয়েবারে 1865097 অ্যাম্পিয়ার টার্ন পাবে R3 এর জন্য প্রতি ওয়েবার 14920776 অ্যাম্পিয়ার টার্ন পাবে এবং আমরা জানি যে কয়েল 1 এর জন্য m1 F যুক্ত আছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এবং এটি 500 ট্রান করে আমরা কয়েল i2 বিবেচনা করছি না শুধুমাত্র 1 সুতরাং f m1 500 অ্যাম্পিয়ার টার্ণ এখন দেখাবে যে এটি একটি ডিসি সার্কিটের মতো সার্কিট উদাহরণস্বরূপ এটি ফ্লাক্সের দিক কারণ মোড়ানো কয়েলটিকে কারেন্টের দিকে ধরে তখন বুড়ো আঙুলটি ফ্লাক্সের দিক সুতরাং এটা হল ফ্লাক্সের দিক মনে করা যাক মোট ফ্লাক্স যদি হয় ∅1 ∅ পথ এখানে যাচ্ছে এবং DC সার্কিটের মত এবং এই ফ্লাক্স কারেন্টর প্রবাহকে প্রবাহিত করছে এবং প্রবাহের দিক এই পথে তার মানে এটি হবে এবং এটি হবে এবং এটি হবে F m এটি করবে এটি একটি ফ্লাক্সের দিক দেখুন এবং ফ্লাক্স থেকে প্রকৃতপক্ষে কারেন্ট বের হচ্ছে সুতরাং এইভাবে ফ্লাক্স বেরিয়ে আসছে বৈদ্যুতিক সার্কিটের সাথে এটি একটি সাদৃশ্যপূর্ণ সাদৃশ্য সুতরাং যদি এটি হয় সুতরাং যখন সার্কিটের দিকে দেখা যায় তখন জিনিসগুলো খুব সহজ একবার হিসেব করলে দেখা যাবে যে এই হল ∅1 এই হল ∅2 এবং এই হল ∅ 3 যে এই ফ্লাক্স এবং এই ফ্লাক্সটি 2 এই ভাগ এই দুটি সমান্তরাল পথ সুতরাং এই F m1 এ এটি চিহ্ন আমি বলেছিলাম আমি গ্রাফটি বিবেচনা করবো যেখানে কনডাক্টারটিকে কারেন্টের দিকে ধরতে হবে তাহলে বুড়ো আঙ্গুলটি ফ্লাক্সের দিক নির্দেশ করবে তাই সেই অনুযায়ী পোলারিটি বেছে নিতে হবে এটা হলো এইভাবে গ্রহণ করুন এবং রোধের মতোই সহজভাবে এই জিনিসটির সমান্তরাল সিরিজটি গণনা করতে হবে সুতরাং এটা হলো রিঅ্যাকটেন্স তো এটা হবে R1 এই দুটি সমান্তরালে R2 R3 R2 R3 এর সঙ্গে আমরা সমগ্র সার্কিটের রিঅ্যাকটেন্স পাবো এটা হলো অ্যাম্পিয়ার টার্ণ প্রতি ওয়েবার তাই ∅1 যেটা হলো কারেন্ট i1 আমরা পাবো f m1 রিল্যাকটেন্স সুতরাং ∅ f m f m 500 AT যেটা এখানে গণনা করা হয়েছে এটা এখানে 500 অ্যাম্পিয়ার ট্রান তো যেটা পাওয়া যাচ্ছে 1453 mWb যেটা হলো ∅1 এখন আমরা যেভাবে কারেন্ট বিভাজন করি একইভাবে ∅2 আসলে ∅2 1 ∅2 এটা এটা হলো ∅2 1 এটাকে লেখা যেতে পারে ∅1 এটি মোট ফ্লাক্স R3 R3 R2 কারেন্ট ডিভিশন ডায়োড এবং এখানেও ফ্লাক্স ডিভিশন সুতরাং এটি 0646 মিলিওয়েবার হবে খুব সহজ এটি শুধুমাত্র একটু বুঝতে হবে সেখানে কিছুই নেই ডায়াগ্রাম সার্কিটের দিকে তাকালে কিছুই নেই শুধু ফ্লাক্সের দিকটি দেখুন অ্যাম্পিয়ার বাঁক দেখুন এবং সমস্ত রিল্যাকটেন্সের মান সঠিকভাবে গণনা করুন এবং তাহলে সঠিক উত্তর যা কল করবে তা আসলে কিছুই নেই সুতরান্ত এটা হলো ∅2 1 এখন আমরা জানি যে আগে আমি বলেছিলাম যে এই সম্পর্কটি প্রয়োজন যে L I N ∅ সুতরাং একই সম্পর্ক আমরা L1 N 1 ∅1 i1 ব্যবহার করছি সুতরাং N 1 হল 500 ∅1 পাবে 1453 মিলিওয়েবার এবং কারেন্ট i1 আসলে এই ডায়াগ্রামে এটি i1 ছোট i1 দেখাচ্ছে এটি আসলে 1 অ্যাম্পিয়ার নয় বড় হাতের i1 তাই সংশোধন করতে হবে সুতরাং এটি হবে 07265 হেনরি যেটি L1 এবং M21 N 2 ∅2 1 যে আসলে ∅2 কারণ অন্য কয়েলে কোন কারেন্ট i2 0 নেই সুতরাং আমরা M21 i1 খুঁজে বের করার চেষ্টা করছি এটি ছোট i1 হবে এটি আসলে 1 অ্যাম্পিয়ার সুতরাং দ্বিতীয় কয়েলে N 2 হল 1000 অ্যাম্পিয়ার এবং ∅2 1 হল 0646 মিলিওয়েবার 1 অ্যাম্পিয়ার। সুতরাং এটি সহস্রাব্দ সুতরাং 0646 মিলিয়ন তাই এটা খুব সহজ সুতরাং একইভাবে এই একটি L2 √ কয়েল 2 i2 1 অ্যাম্পিয়ার গণনা করা উচিত এবং i1 0 নেওয়া উচিত এটি দয়া করে নিজের মতো করো উত্তর দেওয়া হয়নি উদাহরণ 2 যখন উভয় কয়েল 1 অ্যাম্পিয়ার কারেন্টে যুক্ত ∅ 3 নির্ণয় করো তাই প্রশ্ন হল যে উভয় কয়েল এই ক্ষেত্রে উৎসের সঙ্গে যুক্ত দেখুন এখানে এখানে এটি আসলে যদি দেখুন যে এখানে এটি কিন্তু এখানে এটি কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্ট উভয় কয়েল যুক্ত সুতরাং এটি 5 অ্যাম্পিয়ার টার্ন এটি 1000 1 সুতরাং 1000 অ্যাম্পিয়ার টার্ন এটি হল R1 R2 R3 এভাবে ∅1 ∅2 ∅3 গণনা করতে হবে তারপর এটি দেখুন এটি হল এটি লাইক করুন সেই চিত্রে আসুন যখন উভয় কয়েল উৎসের সঙ্গে যুক্ত আছে যখন উভয় কয়েল উৎসের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে দেখুন এটি কারেন্টের দিক এটিই কারেন্ট কন্ডাক্টরকে ধরতে হবে কারেন্ট i2 এর দিকে এখানে গ্রাফ করুন এভাবে সুতরাং বুড়ো আঙুল এটি নীচের দিকে চলন্ত আমি বলতে চাচ্ছি যে এটি ফ্লাক্স লাইন সুতরাং এটি হল ফ্লাক্স ∅2 সুতরাং যেহেতু এটি নিম্নগামী মানে হল এবং এটি হল যেহেতু ধনাত্মক টার্মিনালের জন্য যেভাবে কারেন্ট বের হয় এখানেও ফ্লাক্স দিক যে কারণে এটি এই হল সেই কারণেই ডায়াগ্রামে তাই এই ডায়াগ্রামে এটা নেওয়া হয়েছে যেটা প্রদত্ত আছে সুতরাং এইগুলি হল উত্তর ∅1 ∅2 ∅ 3 এই একটি উত্তর অনুগ্রহ করে সমস্ত রিল্যাকটেন্স সবকিছু গণনা করা হয়েছে। সুতরাং অনুগ্রহ করে এটি সমাধান করুন নিজের জন্য উত্তরগুলি দেওয়া হয়েছে এখন উদাহরণ 3 এটিও একটি যেখানে এখানে 1 1টি বাহু আছে সেখানে এটি 17 সেন্টিমিটার এটি 2 মিলিমিটার এই ব্যবধান 2 মিলিমিটার এবং 1 কয়েন আছে এটি নিজস্ব এইভাবে সেখানে উভয় কয়েল এই পাশে 1000 বাঁক এই দিকে 1000 বাঁক এখানে এটি এখান থেকে এখানে দৈর্ঘ্য 10 সেন্টিমিটার দেওয়া হয়েছে সুতরাং অবশ্যই গড় দৈর্ঘ্য দেখতে হবে সুতরাং এটি এখান থেকে এখানে 20 সেন্টিমিটার এবং এই 3 সেন্টিমিটার সাইড এটি 3 সেন্টিমিটার সাইড মানে হল তার মানে 3 সেন্টিমিটার সাইড মানে এই গড় দৈর্ঘ্য তার মানে এটি আসলে এই অংশটি আসলে 15 এটিও 15 সুতরাং 10 15 সুতরাং 85 এটি মধ্য দৈর্ঘ্য মানে উচ্চতা 85 এবং এটি 20 কিন্তু এখানে দেখুন আমরা যাকে বলি R3 সেন্টিমিটার সাইড এখানে লেখা আছে 3 সেন্টিমিটার সাইডের সাথে এই সাইড 15 এবং এই সাইডটিও 15 তার মানে গড় দৈর্ঘ্য হবে এই দিক থেকে এখানে 20 15 15 যে 17 সেন্টিমিটার এবং এটি ইতিমধ্যেই গড় দৈর্ঘ্য দেওয়া আছে সুতরাং সবকিছু গণনা করা হয়েছে গ্যাপ আছে 2 এবং এটি হল r আমাদের ভগ্নাংশ খুঁজে বের করতে হবে অন্য জিনিসের সুতরাং যদি এটি দেখো এবং দেখো যে তিনটি পথ রয়েছে যখন L B তারপর L C এবং এটি L A এটি পয়েন্টারের দিকে তাকালে এটি হল L A ব্যবধান হল L C এবং এখানে এই পথটি হল L B এটি মার্ক B এটি A এবং এই গ্যাস এখানে এটি মার্ক C পয়েন্টারটি দেখুন অতএব আমাদের A এই উপাদানটির জন্য 1000 দেওয়া হয়েছে এবং µr এই উপাদানটির জন্য 1200 সুতরাং A 3 সেন্টিমিটার সুতরাং এটি 9 10 4 স্কয়ার মিটার L A 17 মিটার সেন্টিমিটার যা 017 মিটার L B এই আমি বলেছি 17 85 এই দিকটিও 85 সুতরাং 17 85 85 সেন্টিমিটার 034 মিটার সুতরাং রিল্যাকটেন্স সূত্র L AAµ0µr আম্পিয়ার তো আমরা এই মানটি পাবো অনুরূপভাবে R B L B Aµ0µR B সমস্ত মান প্রতিস্থাপন করলে পাওয়া যাবে µ0 জানা আছে 4 10 7 বিকল্প সবাই এই মানগুলি পাবে এবং R C পাবে 2 L C aµ0 যে যা পেতে হবে যে যাই হোক না কেন এটি আসে যে 2 মিলিমিটার সুতরাং 0002 মিটার এটা সুতরাং এই জিনিসটি পাবে তাহলে কেন R C 2 এই দিকে নেওয়া হল 1 গ্যাপ এই পাশেও 1 গ্যাপ তাই এটিকে গুন করা হয়েছে 2 দিয়ে এটি 2 মিলিমিটার ব্যবধান এখানেও 2 মিলিমিটার ব্যবধান তাই 2L C এটা এত মান আসছে সুতরাং মোট m m f হবে কয়েলের ভোল্টেজ 1000 1 আম্পিয়ার সুতরাং এই দিকে r এটি 1000 টার্ন এবং যুক্ত ভোল্টেজ 1 অ্যাম্পিয়ার কারেন্ট সুতরাং এই ক্ষেত্রে এটি R2 2000 অ্যাম্পিয়ার টার্ণ সুতরাং ∅ m m f রিল্যাক্টেন্স মোট রিল্যাক্টেন্স এই একটি পাবে সুতরাং ∅ m m f রিল্যাক্টেন্স এই পরিমাণ ওয়েবার এবং ফ্লাক্স ডেনসিটি B ∅ A সুতরাং এটি হল ∅ প্রস্থছেদের ক্ষেত্রফল 9 10 4 স্কয়ার মিটার সুতরাং এটি 0564 ওয়েবার প্রতি মিটার স্কয়ার কিছু ভালো বই নাও এবং দেখ যে এটি সমাধান করছে অনুরূপভাবে এটিকে আমি কিছু বলব না আমি এটিকে একটি সার্কিটে রেখেছি তা দেখানো হয়েছে যেগুলি এখানে কয়েল রয়েছে একটি N সংখ্যক পাক একটি N 1 সংখ্যক পাক N 2 সংখ্যক পাক পারস্পরিক বিন্দু কিছুই দেখানো হয় না কিছু রাখা আমি কিছু সাহায্য করছি এবং এই সব সমান দুটি সমীকরণ আমি লিখেছি সুতরাং এটি সঠিক কিনা তা পরীক্ষা করে দেখো সবকিছুই সঠিক তবে এটি দেওয়া হয়েছে তা পরীক্ষা করো সেদিকে দেখলে মাঝে মাঝে বিভ্রান্ত হওয়া উচিত নয় দেখতে এই ধরনের বৈদ্যুতিক এই ধরনের সার্কিট সাবধানে দেখুন কিভাবে এটি সংযুক্ত এবং সেই অনুযায়ী এটি করবে এখন উদাহরণ 5 সেখানে এই অঙ্ক আমি একটি বই থেকে নিয়েছি সুতরাং এই অঙ্ক আমি বলতে চাই যে জিনিসগুলি কেমন তা দেখতে হবে সুতরাং এই সমস্ত জিনিস আসলে কারেন্টের এই দিকটি আমি যে বইটি নিয়েছি তাতে চিহ্নিত করা হয়নি এবং এটা হলো 5 Ω এবং সেলফ রিঅ্যাক্ট্যান্স আছে 5 Ω এবং এখানেও 5 Ω এখানেও রিঅ্যাক্ট্যান্স 5 Ω পারস্পরিক রিঅ্যাক্ট্যান্স হল j 2 Ω যেটা এখানে প্রদত্ত এবং এখানে ভোল্টেজ হলো 10 এখানে দেওয়া আছে 10 ভোল্ট 12 এটি একটি ক্যাপাসিটর নয় সেখানে ক্যাপাসিটরের রিঅ্যাক্ট্যান্স হল j 10 Ω ক্যাপাসিটর জুড়ে ভোল্টেজ খুঁজে বের করতে হবে যে V c কত ধরো গণনা করতে হবে এবং এইভাবে আমি নিয়েছি যে লুপগুলি এই জিনিসটি আমি যেভাবে নিয়েছি এটি একটি হল i1 এবং এটি একটি i2 নেওয়ার মতো সুতরাং যদি এইভাবে নেওয়া হয় তবে i1 i2 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কারণ এভাবে নেওয়া হয়েছে সুতরাং এখন যদি এই আসলে কি ডট এবং অন্যান্য জিনিস উল্লেখ নেই তো এখানে ডট সূত্র নেওয়া হয়েছে কারেন্ট ডট দিয়ে প্রবেশ করছে এবং এক্ষেত্রে অন্য একটি ডটকে নেওয়া হয়েছে মনে করা যাক কারেন্ট বেরিয়ে যাচ্ছে এবং এখানে কারেন্ট প্রবেশ করছে মনে করা হয়েছে সুতরাং এই ডটটি নেওয়া হয়েছে সুতরাং এই ভাবে আমি এটা বোঝাতে চাচ্ছি তার মানে i1 i2 কারেন্ট ডট এ প্রবেশ করছে এবং এই i2 কারেন্ট আসলে এটা হল কারেন্ট i2 আমরা এভাবে নিয়েছি সুতরাং এটি আসলে i2 এটি এইভাবে নেওয়া হয়েছে মনে করো এটি ডট থেকে বেরিয়ে যাচ্ছে সুতরাং যদি তাই হয় তাহলে ফ্লাক্সের দিকের দিকে দেখো এখন এই ওয়াইডিং এর জন্য ফ্লাক্সের দিক থেকে এই ওয়াইন্ডিং এর জন্য i1 i2 প্রবেশ করছে তো যদি এটা ফ্লাক্সের দিকে বসানো হয় তাহলে এটা এইরকম হবে এটা হলো ∅1 ও এক্ষেত্রে কি হবে ঐ কারেন্টটি ডট থেকে বেরিয়ে যাচ্ছে যেহেতু কারেন্টটি ডট থেকে বেরিয়ে যাচ্ছে যদি আমি কারেন্টের দিকে বাম হাত দিয়ে ধরি তাহলে দেখা যাবে ফ্লাক্স উপরের দিকে সেইজন্য ∅2 উপরের দিকে সুতরাং ∅1 এইদিকে ও ∅2 এইদিকে একে অপরের বিরোধিতা করছে না তার মানে সমীকরণটি লেখার সময় এটি এই বিন্দুতে প্রবেশ করছে এবং এই বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে এই পারস্পরিক জিনিসটির জন্য ঋণাত্মক চিহ্ন হবে সমীকরণটি দেখলে সময় লাগবে তো এটা হলো তুল্য সার্কিট এটা 10 ভোল্ট এটা 5 Ω j 5 Ω এটা এগুলির মধ্যে মিউচুয়াল ইনডাকটেন্স এটা কয়েলে প্রবেশ করছে ডট দিয়ে ও এটা হলো 5 Ω এখন এটাকে এখানে বসিয়ে সমাধান করা জেয়ে পারে কারণ এখানে দুটি কয়েল আছে সুতরাং পুনরাবৃত্তি হবে তা নয় সুতরাং সমীকরণে যদি KVL প্রয়োগ করা হয় তাহলে এটা হবে 5 j 5 i1 i2 কারণ এখানে এটা i2 ও এখানে এটা i1 সুতরাং এই মাধ্যমে প্রবাহিত কারেন্ট আসলে পয়েন্টার দিকে দেখলে এটা হবে i1 i2 So 5 j 5 i1 i2 এখন মিউচুয়াল পরে আসবে এটা হলো j 10 i1 কারণ এই লুপে কারেন্ট আছে তো এটা হলো j 10 j 10 i1 তাহলে কারেন্ট যদিও ডট এ প্রবেশ করে এবং i1 i2 ডট এ প্রবেশ করলে i2 বিন্দু ছেড়ে যাচ্ছে সুতরাং এই লুপের জন্য এটি হবে j 2 i2 কারণ এই কয়েলে i2 এর কারণে ভোল্টেজ প্রবর্তিত হয় এটি হবে j 2 i2 যা 10 কোণ 0 সুতরাং এটি হল ভোল্টেজ 10 এটি একটি সমীকরণ একইভাবে দ্বিতীয়টির জন্য যখন কোন প্রয়োগ করা হয় এখন এটি দ্বিতীয় যেটা হলো এটি দ্বিতীয় লুপ এবং এইভাবে আছে সুতরাং সেই ক্ষেত্রে উভয় কয়েল এই কারেন্ট i1 i2 এর মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং i2 এর মধ্য দিয়ে প্রবাহিত হয় সুতরাং দেখো কিভাবে এটা 5 j 5 i1 i2 হবে তখন যদি এটা 5 j 5 i2 হয় এই ভোল্টেজটি পরে আসবে এখন আমরা পারস্পরিক ইন্ডাকট্যান্স বিবেচনা করি এখন এটি এই কয়েল হবে এই কয়েলের ভোল্টেজ i1 i2 এর কারণে প্রবর্তিত হবে কিন্তু এটা এই ডট দিয়ে প্রবেশ করছে ও এই ডট দিয়ে বেরিয়ে যাচ্ছে তাই ঋণাত্মক চিহ্ন হচ্ছে j 2 মিউচুয়াল রিঅ্যাকটেন্স হলো j 2 j 2 i1 i2 এখন আহিত ভোল্টেজ হলো এই কয়েলে প্রবর্তিত হওয়ার কারণে এখানে কারেন্ট i2 হবে j 2 তীর চিহ্নটি দেখলে দেখা যাবে সেটা উপরের দিকে আমি এটা তৈরি করেছি যেটা হলো এখানে j 2 i2 তারপর 10 90 ডিগ্রী - 10 কোণ 0 তো এটা হলো সমীকরণ 2 এটা হলো সমীকরণ 1 যেটাকে i1 ও i2 এর জন্য সমাধান করতে হবে আশাকরি এটা বোঝা গেছে তারমানে যদি বোঝা যায় এটা তাহলে ম্যাগনেটিক সার্কিটে অন্য কোন সমস্যা সমাধানের জন্য একেবারেই কোন সমস্যা নেই শুধু ডট কনভেনশন দেখতে হবে সুতরাং এই ক্ষেত্রে তাই যদি 1 এবং 2 সমীকরণের সমাধান করা হয় i1 1015 কোণ 11396 ডিগ্রি অ্যাম্পিয়ার পাবে আমার কাছে সম্পূর্ণ সমাধান দেখুন তবে এখানে আমি এটি রাখিনি যে এটি আরও সময় ব্যয় করবে এটি একটি অনুশীলনের জন্য দয়া করে এটি করুন এটি করতে কিছু সময় লাগবে এবং তারপর V c হবে এটাই হল কারেন্ট এই কারেন্ট i1 হল i1 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে I1 এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে V c হবে i1 j 10 এখানে যা লেখা আছে তা হল i1 j 10 সুতরাং এটি i1 হল 11396 ডিগ্রি এবং j 10 মানে এটি R1015 11396 10 কোণ 90 ডিগ্রি সুতরাং 90 11396 সুতরাং এটি হবে R1015 কোণ 2396 ডিগ্রি ভোল্ট এই হল উত্তর এখন এই একটি যখন 3টি বিন্দু 3টি বিন্দু হয় তখন আমি পরীক্ষার উদ্দেশ্যে একটি জিনিস বলি সময় ব্যয়ের কারণে 3টি বিন্দু একটু জটিল হয় সুতরাং প্রশ্ন হল কিন্তু এই 3টি বিন্দু আছে এই সমস্ত সমীকরণ আমি লিখেছি দয়া করে লিখুন আমি এটি ব্যাখ্যা করছি না এখন সব ঠিক আছে এটা আমার সময় বাঁচাবে তাই দেখো কিভাবে অন্তত শিখবে যে আমি কিভাবে এই লিখলাম সব পারস্পরিক জিনিস দেওয়া আছে তারা সাইক্লিক কারেন্ট দেওয়া আছে আমি যেভাবে নিয়েছি এবং এই সমস্ত সমীকরণগুলি দেখেছি আমি লিখেছি শুধু সার্কিটটি প্রথমে সার্কিটটি আঁকতে দেখুন তারপর সমীকরণগুলি দেখুন আমি কীভাবে লিখেছি এবং এই সমস্ত জিনিসগুলি দেখুন এই সমস্ত কিছু লিখিত সবকিছু আসলে সঠিক তাই অনুগ্রহ করে আগে নিজে লেখ তারপর এই দেখো তারপর দেখো কি লেখা হয়েছে তাহলে কিছু সময় বাঁচবে আর ফ্রিকোয়েন্সি ডোমেইনে আগে বলেছিলাম dd t কে প্রতিস্থাপিত করা হয়েছে j ω দিয়ে যদি এটা করা হয় সুতরাং সমীকরণটি এরকম হবে এই সমস্ত সমীকরণ এইরকম হবে এবং শেষ পর্যন্ত ইকুইভ্যালেন্ট সার্কিট এইরকম হবে সুতরাং এটি দয়া করে এটি নিজের তৈরি করো নিজের এই সমস্ত সমীকরণগুলি লেখো প্রথমে সার্কিট আঁক তারপরে এইগুলিকে থামাও এবং তারপর সার্কিট আঁক তারপর এই সমস্ত সমীকরণগুলি একে একে লেখো এবং তারপর ফ্রিকোয়েন্সি ডোমেন d d t প্রতিস্থাপন করো j ω দিয়ে এবং তারপর এই এক ইকুইভ্যালেন্ট দেখতে পাবে এটি হয় প্রাকটিস করার জন্য বা সবকিছু সামনে দেওয়া হয় এর পরের এটি আরেকটি সমস্যা এটি এই সমস্যাটি খুব আকর্ষণীয় সমস্যা 2টি সংযুক্ত কয়েলের সাথে সেলফ ইনডাকটেন্স L1 হল 005 হেনরি এবং L2 02 হেনরি যাদের কাপলিং কোএফিসিএন্ট হলো K 05 কয়েল 2 এর টার্ণ হলো 1000 যদি কয়েল 1 এ কারেন্ট i1 হয় তাহলে 5 sin 400 t দেওয়া হয় যা ω 400 অ্যাম্পিয়ার কয়েল 2 এ ভোল্টেজ নির্ধারণ করে এবং কয়েল 1 এর সর্বোচ্চ ফ্লাক্স সুতরাং সমাধান যেটা আমরা জানি K M √ L1 L2 যেটা হলো A বা M √ L1 L2 K তো M K √ L1 L2 সুতরাং K কে 05 দেওয়া হয়েছে এবং L1 L2 দেওয়া হয়েছে √ 005 02 √ 02 M হয়ে যাবে মিউচুয়াল ইনডাক্ট্যান্স যেটার মান হবে 005 হেনরি এখন কয়েল 2 এর ভোল্টেজ দেওয়া হয়েছে আমরা জানি যে কয়েল 2 এ Md i1d t সুতরাং M হল 05 যেখানে i1 দেওয়া হয়েছে 5 sin 400 t সুতরাং ডেরিভেটিভ v2 নিলে 100 cos 400 t হয়ে যাবে তাই এর মানে এছাড়াও v2 N 2 d ∅1 2 d t যা আমরা জানি কিন্তু আমরা পেয়েছি v2 1000 cos 400 t তাই এখন এই ক্ষেত্রে v2 এর বিকল্প এখানে N 2 পরিচিত এবং ইনট্রিগেট করতে হবে তো 100 cos 400 t N 2 হলো 1000 পাক এটা দেওয়া আছে d ∅1 2 d t বা ∅1 2 1000 তো 10 3 100 cos 400 t d t যদি ইনট্রিগেট করা হয় এটা হবে ∅1 2 হবে 025 10 3 sin 400 t ওয়েবার সুতরাং ∅ max হবে 025 10 3 wb এটা হলো ∅ max 025 mWb তো তারমানে K ∅1 2 ∅1 যেটা প্রদত্ত ∅1 হলো মোট ফ্লাক্স ও ∅1 2 হলো অন্য কয়েলে যুক্ত হওয়া ফ্লাক্স তো K আসলে ∅1 2 ∅1 বা ∅2 1 ∅2 যেটা হলো ∅2 মোট ফ্লাক্স ও ফ্লাক্স 1 ∅2 1 হল কয়েল 1 এর মধ্যে এবং ∅2 1 হল ফ্লাক্স লিঙ্কেজ সুতরাং হয় K ∅1 2 ∅1 বা ∅2 1 ∅2 লিখতে পারেন এটিও কাপলিং গুণক এই স্লাইডটি আমরা আগে চিত্রে দেখেছি তা জানা উচিত ∅1 ∅1 1 ∅1 2 তারমানে K ∅1 2 ∅1 বা উল্টোটা বা ঐ একই ∅ বসানো যেতে পারে অথবা ∅1 max ∅1 2 max K বসানো যেতে পারে এখান থেকে এই সমীকরণ থেকে লিখতে পারো ∅1 ∅1 2 K বা লিখতে পারো ∅1 max ∅1 2 maxK একই জিনিস পাওয়া যাবে 025 05 মিলিওয়েবার সুতরাং K 05 অতএব ∅1 সর্বোচ্চ 05 মিলিওয়েবার সুতরাং এই সমস্যাটি আকর্ষণীয় সমস্যা এবং খুব সাধারণ সমস্যা সুতরাং এখন এটি ডায়াগ্রামে দেওয়া বিন্দুগুলির জন্য 5 Ω প্রতিরোধক জুড়ে ভোল্টেজ নির্ধারণ করে তারপর 1 কয়েলে পোলারিটি বিপরীত করুন এবং পুনরাবৃত্তি করো সুতরাং এই সমস্যা দেওয়া হয় এই সমস্যাটি হল যে K কাপলিং গুণক 088 j যেটা দেওয়া হয়েছে সুতরাং 5 Ω রোধে ভোল্টেজ নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং এই সমস্ত X L1 5 Ω X L2 5 Ω যাক K গণনা করা M √ ওভার L1 L2 সবকিছু দেওয়া আছে সুতরাং ω M তারপর K পর্যন্ত এই জিনিসটি আমি দেখাচ্ছি কম্পিউটারে বাকিটা দয়া করে এটি সমাধান করো আমি পরামর্শ দিচ্ছি দয়া করে সমাধান করো ডট কনভেনশন দেওয়া হয়েছে কারেন্ট ডট ছেড়ে বিন্দুতে প্রবেশ করছে তার মানে যখন লিখুন যে একই ধরনের সমস্যাটিও আগের একই সমস্যা দেখায় সুতরাং কথা বলার সময় যখন দ্বিতীয়টির জন্য বিবেচনা করছেন এই লুপটি বড় একটি যখন পুরোটি বিবেচনা করছেন তখন দেখুন মিউচুয়াল ইনডিউস মিউচুয়াল ভোল্টেজের জন্য পুনরাবৃত্তি থাকবে সুতরাং দয়া করে এটির উত্তরগুলি সমাধান করুন আমি এটির সমাধান বলছি না যখন এই ভিডিও লেকচারটি পড়ুন তখন এটি সমাধান করুন এবং কী কল করুন এবং সেই সময়ে উত্তরটি জিজ্ঞাসা করুন সঠিক উত্তর পেয়েছেন কি না আমি সঠিক উত্তর দেব কিন্তু ফোরামে সবকিছু রাখ সুতরাং এখন চৌম্বক বর্তনী শেষ এখন আমার প্রশ্ন হল এই শোনার জন্য কখন আসবে যে ডিসি সার্কিট সিঙ্গেল ফেজ এসি সার্কিট 3 ফেজ এসি সার্কিট রেজোন্যান্স সর্বোচ্চ পাওয়ার ট্রান্সফার থিওরেম এবং ম্যাগনেটিক সার্কিট